হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিও লেকচারে স্বাগতম এই বিশেষ ভিডিও লেকচারে আমরা সাইড চ্যানেল অ্যানালাইসিসের একটি সংক্ষিপ্ত পরিচিতি দেখব তাই এই ভিডিও বক্তৃতাটি অনুমান করে যে আপনার AES ব্লক সাইফার সম্পর্কে শালীন পটভূমি রয়েছে এবং আপনি RSA পাবলিক কী ক্রিপ্টোসিস্টেম সম্পর্কেও কিছুটা জানেন তাই আমরা এই বক্তৃতায় যা দেখব তা হল এই অত্যন্ত শক্তিশালী অ্যালগরিদমগুলি ভাঙতে আমরা কীভাবে কয়েকটি কৌশল ব্যবহার করতে পারি প্রকৃতপক্ষে শুরু করার জন্য আধুনিক ব্লক সাইফারগুলি খুব শক্তিশালী অনুমানের সাথে ডিজাইন করা হয়েছে তাই সেগুলি আসলে এই ধারণার সাথে ডিজাইন করা হয়েছে যে কোনও আক্রমণকারী গোপন কী ছাড়া অ্যালগরিদম সম্পর্কে সবকিছু জানতে পারে উদাহরণস্বরূপ আক্রমণকারী পুরো এনক্রিপশন অ্যালগরিদমটি সম্পূর্ণ ডিক্রিপশন অ্যালগরিদম জানবে এবং আমরা এটাও ধরে নিই যে ডিজাইনের সময় আক্রমণকারী প্লেইন টেক্সট এবং সংশ্লিষ্ট সাইফার টেক্সট কী তা নির্ধারণ করতে সক্ষম হবে শক্তিশালী অনুমানগুলিও করা হয় যেখানে আমরা অনুমান করি যে আক্রমণকারীও প্লেইন টেক্সট বেছে নিতে পারে যা সে এনক্রিপ্ট করতে চায় বা অন্য পরিস্থিতিতে সে যে সাইফার টেক্সটটি ডিক্রিপ্ট করতে চায় সেটি বেছে নিতে পারে এই সবের মধ্যে একটাই অজানা জিনিসটা হল গোপন চাবিকাঠি এখন এখানে আক্রমণকারীর লক্ষ্য হল প্লেইন টেক্সট ম্যানিপুলেট করতে সক্ষম হওয়া সাইফার টেক্সট বেছে নেওয়া বিভিন্ন প্লেইন টেক্সট বেছে নেওয়া বিভিন্ন সাইফার টেক্সট বেছে নেওয়ার উদ্দেশ্য হল সিক্রেট কী কী পুরো ধারণাটি হল যে যদি গোপন কীটি নির্ধারণ করা হয় তবে সেই অ্যালগরিদমের উপর ভিত্তি করে পরবর্তী সাইফার পাঠ্য এবং সেই নির্দিষ্ট গোপন কীটি সহজেই ডিক্রিপ্ট করা যেতে পারে কেন আমরা এমন অনুমান করি সুতরাং আমরা এই অনুমানগুলি করি কারণ জিনিসগুলি গোপন রাখা খুব কঠিন তাই আমরা আসলে গোপন রাখা তথ্যের পরিমাণ কমিয়ে আনতে চাই। উদাহরণস্বরূপ যদি আমরা একটি এনক্রিপশন বা একটি ডিক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করি এবং আমরা ধরে নিই যে আক্রমণকারী এই অ্যালগরিদম সম্পর্কে জানে না এবং আমরা আমাদের সম্পূর্ণ নিরাপত্তা এই বিশেষ অনুমানের উপর ভিত্তি করে রাখি তবে আক্রমণকারীরা আসলে এই অ্যালগরিদম সম্পর্কে এবং এটি আসলে কীভাবে কাজ করে তা সম্পর্কে জানতে পারে প্রকৃতপক্ষে নির্দিষ্ট অ্যালগরিদম প্রকৌশলী বিপরীত করতে সক্ষম একটি আকর্ষণীয় কেস স্টাডি হল দুটি স্ট্রিম সাইফার A51 এবং A52 সম্পর্কে যা প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছিল এখন তাই বিভিন্ন গবেষকরা খুঁজে বের করেছেন কিভাবে A51 এবং A52 এই অ্যালগরিদম এবং বিপরীত প্রকৌশল সম্পর্কে ফাঁস হওয়া তথ্যের সংমিশ্রণ রয়েছে এবং অবশেষে কয়েক বছর পরে আক্রমণকারীরা সনাক্ত করতে সক্ষম হয়েছিল যে এই অ্যালগরিদমগুলি ঠিক কীভাবে কাজ করবে এবং তারা সক্ষম হবে ক্রিপ্ট বিশ্লেষণাত্মক আক্রমণ তৈরি করতে যা এই অ্যালগরিদমগুলি ভেঙে দিতে পারে সুতরাং এটি 90 এর দশকের শেষের দিকে এবং 2000 এর দশকের শুরুর দিকে যেখানে A51 এবং A52 উভয়ই প্রকৃতপক্ষে ভেঙে গিয়েছিল এবং এর ফলে অবশেষে A53 নামে পরিচিত একটি নতুন সাইফার তৈরি হয়েছিল যা ডিজাইন করা হয়েছিল এখন আমরা যে সমস্ত সাইফার ব্যবহার করি সেগুলিকে এই অনুমানের সাথে ডিজাইন করা হয়েছে তাই AES RSA A53 এবং আরও কিছু সাইফারগুলি এই ধারণার সাথে ডিজাইন করা হয়েছে যে আক্রমণকারী এনক্রিপশন ডিক্রিপশনের জন্য সম্পূর্ণ অ্যালগরিদম জানে এবং প্লেইন টেক্সট বেছে নিতে পারে এবং সাইফার টেক্সট এবং একমাত্র গোপন কী এই সমস্ত অনুমান সত্ত্বেও সাইফারগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনও আক্রমণ বিকাশের পক্ষে অত্যন্ত অকার্যকর হবে যাইহোক আমরা আজ যা দেখব তা হল নিরাপত্তা ততটাই শক্তিশালী যতটা এটি দুর্বলতম লিঙ্ক তাই আমরা দেখতে পাচ্ছি যে অ্যালগরিদমগুলি ভাঙতে আক্রমণকারীদের জন্য সবসময় প্রয়োজন নাও হতে পারে তবে পুরো সিস্টেমে একটি দুর্বল লিঙ্ক খুঁজে বের করুন এবং সেই বিশেষ দুর্বল লিঙ্কটিকে সাইফার ব্রেক করুন তাই আমরা আসলে যে দুর্বল লিঙ্কটি দেখি তাকে পার্শ্ব চ্যানেল হিসাবে পরিচিত আমরা এই খুব সাধারণ চিত্রে দেখতে পাই যে যদি একজন আক্রমণকারী সঠিক পথে যেতে না পারে তবে সে সম্ভবত একটি পার্শ্ব চ্যানেল ব্যবহার করতে পারে এবং নির্দিষ্ট সাইফারটি ভাঙ্গার জন্য কিছু পরোক্ষ তথ্য ব্যবহার করে তাই একটি পার্শ্ব চ্যানেল আক্রমণ একটি খুব বিমূর্ত উপায়ে একটি ছোট উদাহরণ নেব একটি পার্শ্ব চ্যানেল শুধুমাত্র অ্যালগরিদমকে লক্ষ্য করে না যা এনক্রিপশন বা ডিক্রিপশনের জন্য ব্যবহৃত হয় তবে সেই নির্দিষ্ট অ্যালগরিদমের বাস্তবায়নকেও লক্ষ্য করে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এলিস এবং বব লোকেদের কথা বিবেচনা করি এবং তারা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য একটি নির্দিষ্ট এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করে যা একটি পার্শ্ব চ্যানেল আক্রমণকারী ব্যবহার করবে সেই বিশেষ অ্যালগরিদমটির বাস্তবায়নের কারণে এটি হবে আমরা বলি যে এলিস ববের সাথে কথা বলার জন্য এইরকম একটি মোবাইল ফোন ব্যবহার করছে যাতে একটি পার্শ্ব চ্যানেল আক্রমণকারী এই বিশেষ ডিভাইস থেকে ফাঁস হওয়া সাইড চ্যানেলের তথ্যের উপর নজর রাখে পার্শ্ব চ্যানেলের তথ্য ব্যবহার করে আক্রমণকারী গোপন কী সনাক্ত করতে সক্ষম হবে যা এলিস এবং ববের মধ্যে যোগাযোগে ব্যবহৃত হয়েছিল তাই গত 20 থেকে 25 বছরে প্রচুর পরিমাণে বিভিন্ন সাইফার চ্যানেল রয়েছে যা ক্রিপ্টোগ্রাফিক সাইফার ভাঙ্গার জন্য ব্যবহার করা হয়েছে তাই তাদের মধ্যে সবচেয়ে সাধারণ হল শক্তি খরচ যা আক্রমণকারী যদি তার এই নির্দিষ্ট ডিভাইসের অবস্থান থাকে বা সক্ষম হয় সেই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি সংগ্রহ করার জন্য আক্রমণকারী ডিভাইসটি সঞ্চালিত গণনা সম্পর্কে তথ্য পেতে সক্ষম হবে এখানে মূল বিষয় হল যে এই নির্দিষ্ট ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তি ডিভাইসটি যে ক্রিয়াকলাপগুলি করে তার সাথে সম্পর্কযুক্ত সুতরাং উদাহরণস্বরূপ কিছু অপারেশন বলে যে একটি লোড নির্দেশনা বা একটি স্টোরের নির্দেশ অন্যান্য নির্দেশাবলী যেমন একটি সাধারণ চালনা বা সংযোজন ইত্যাদির তুলনায় যথেষ্ট বেশি শক্তি নেয় অন্যান্য সাইড চ্যানেলগুলি যেগুলি খুব জনপ্রিয় তা হল রেডিয়েশন ভিত্তিক সাইড চ্যানেলের পাশাপাশি কার্যকর করার সময় সুতরাং আমরা আগের একটি ভিডিওতে এমন একটি পার্শ্ব চ্যানেল দেখেছি যেখানে আমরা দেখেছি কীভাবে ক্রিপ্টোগ্রাফিক সাইফারটি সেই নির্দিষ্ট সাইফারের জন্য কার্যকর করার সময় পর্যবেক্ষণ করে ভাঙা যায় সুতরাং আজকের ভিডিও লেকচারে আমরা সাইড চ্যানেল আক্রমণের আরেকটি রূপ দেখব যা ফল্ট অ্যাটাক নামে পরিচিত সুতরাং এখানে একটি খুব সাধারণ উদাহরণ দেওয়া হল কিভাবে একটি ফল্ট অ্যাটাক দেখতে কেমন হবে তাই আমাদের এলিস আছে যিনি ভোরবেলা এই বার্তা আক্রমণটিকে এনক্রিপ্ট করতে চান তাই তিনি একটি নির্দিষ্ট এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করছেন যার গোপন কী হল 00111 এখন এই এনক্রিপশন অ্যালগরিদমটি চালানো হচ্ছে এই ধরনের ডিভাইস এবং এই ডিভাইসটি মূলত অ্যালিস এনক্রিপ্ট করতে চায় এমন বার্তা এবং সংশ্লিষ্ট গোপন কী ব্যবহার করবে এবং এই এনক্রিপশন অ্যালগরিদমের বাস্তবায়নে এটি পাস করবে এখন যেহেতু এই ইমপ্লিমেন্টেশনটি এই ডিভাইসের মধ্যে এক্সিকিউট করা হচ্ছে আমাদের কাছে একজন অ্যাটাকার আছে যে ডিভাইস সাইড চ্যানেল নিরীক্ষণ করছে সুতরাং এই বিশেষ ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আক্রমণকারী একটি অ্যান্টেনা ব্যবহার করেছে বা এই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তিতে ট্যাপ করতে সক্ষম হয়েছে এবং গতিশীলভাবে রেডিয়েশন বা অন্যান্য পার্শ্ব চ্যানেলগুলি যেমন এই ডিভাইসের দ্বারা ব্যবহৃত শক্তির উপর নজর রাখা হয়েছে সুতরাং উদাহরণস্বরূপ এখানে এই চিত্রের এই বিশেষ অংশটি এই ডিভাইস থেকে গতিশীলভাবে বিকিরণ দেখায় সুতরাং আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল যে গোপন কীটি কার্যকর করা হচ্ছে তার উপর নির্ভর করে বিকিরণ ভিন্ন হয় সুতরাং আপনি যদি এই তরঙ্গরূপের এই অংশটির দিকে তাকান এবং এই অংশের সাথে এটি তুলনা করেন তবে আমরা যা দেখতে পাই তা হল যে এখানে সমস্যাগুলি খুব পাতলা এবং এখানে আমাদের দীর্ঘতর ত্রুটি রয়েছে এই সত্যটি ব্যবহার করে আক্রমণকারী একটি শূন্যের মধ্যে নিরীক্ষণ বা পার্থক্য করতে পারে যা গোপন কীটিতে ব্যবহৃত হয়েছে এবং একটি যা ব্যবহার করা হচ্ছে এইভাবে শুধুমাত্র এই বিশেষ ডিভাইসের বিকিরণ নিরীক্ষণের মাধ্যমে একজন আক্রমণকারী সনাক্ত করতে সক্ষম হবে যে একটি কী বিট 0 ছিল কিনা বা একটি কী বিট হল 1 এটি একটি সাধারণ পাওয়ার অ্যাটাক হিসাবে পরিচিত এবং এটি আসলে 90 এর দশকের মাঝামাঝি সময়ে প্রদর্শিত হয়েছিল এবং তারপর থেকে এই নির্দিষ্ট আক্রমণের জন্য অনেকগুলি বিভিন্ন পাল্টা ব্যবস্থা রয়েছে এবং এছাড়াও জনপ্রিয় ডিভাইসগুলি যেমন আমরা আজকে দেখতে পাচ্ছি এই ধরনের আক্রমণ প্রতিরোধ করুন তবে আরও অনেক আরও পরিশীলিত আক্রমণ হয়েছে যা প্রতিরোধ করা অনেক বেশি কঠিন সাইড চ্যানেল আক্রমণের বিভিন্ন ধরনের কিছু কিছু অ আক্রমণকারী যেমন পাওয়ার ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং টাইমিং অ্যাটাক সবই অ আক্রমণকারী প্যাসিভ আক্রমণের উদাহরণ সুতরাং এই আক্রমণগুলি নিষ্ক্রিয় কারণ আক্রমণকারী নিষ্ক্রিয়ভাবে ডিভাইস থেকে নির্গত পার্শ্ব চ্যানেলগুলি পর্যবেক্ষণ করছে অন্যদিকে যে আক্রমণগুলোকে আমরা আসলে দেখতে চাই সেগুলোকে অ আক্রমণকারী সক্রিয় আক্রমণ বলা হয় তাই ফল্ট অ্যাটাক নামে পরিচিত এই আক্রমণগুলি গোপনীয় গোপন তথ্য সংগ্রহ করার জন্য ডিভাইসের কার্যকারিতা পরিবর্তন করবে তাই এই আক্রমণগুলি হল যা আমরা এই ভিডিও লেকচারে দেখতে যাচ্ছি তাই আসুন দেখি ইনজেকশন আক্রমণগুলি কী কী দোষ আছে। তাই শুধুমাত্র একটি সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড ফল্ট ইনজেকশন দেওয়ার আক্রমণ হল সক্রিয় আক্রমণ যেখানে ত্রুটিগুলি একটি ডিভাইসে প্ররোচিত হয় যখন এটি আসলে একটি ক্রিপ্টোগ্রাফিক ফাংশন গণনা করে উদাহরণস্বরূপ যখন একটি এনক্রিপশন ডিভাইস দ্বারা কার্যকর করা হচ্ছে একটি আক্রমণকারী ডিভাইসে একটি ত্রুটি প্ররোচিত করবে এবং ম্যানিপুলেট করবে ফল্টটি ইনজেকশনের সময় ডিভাইস অপারেশন যা ঘটবে তা হল কার্যকর করার সময় একটি নির্দিষ্ট পথ পরিবর্তন বা এড়িয়ে যাবে এবং ফলস্বরূপ এনক্রিপশন বা ডিক্রিপশন থেকে আউটপুট ভুল হবে এখন আক্রমণকারী গোপন কী সম্পর্কে গোপন তথ্য পেতে এই ভুল আউটপুট ব্যবহার করবে সুতরাং এই আক্রমণটি প্রথম 1996 সালে RSA তে খুব জনপ্রিয় আক্রমণে বোনহ ডেমিলো এবং লিপটন দ্বারা ধারণা করা হয়েছিল পরবর্তীতে বিহাম প্রকৃতপক্ষে ব্লক সাইফার ডেস্কে ডিফারেনশিয়াল ফল্ট অ্যানালাইসিস অ্যাটাক তৈরি করেছিল এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ফল্ট অ্যাটাক ছিল যেমন অ্যান্ডারসনের অপটিক্যাল ফল্ট ইন্ডাকশন অ্যাটাক যা CHES 2002 এ প্রকাশিত হয়েছিল সুতরাং একটি ফল্ট আক্রমণের প্রাথমিক ধারণাটি এরকম কিছু অনুমান হল যে আক্রমণকারীর অবস্থানে একটি ডিভাইস রয়েছে এখন আক্রমণকারীর জন্য এই ডিভাইসটি একটি ব্ল্যাক বক্সের মতো অভ্যন্তরীণভাবে এটিতে একটি এনক্রিপশন অ্যালগরিদম রয়েছে যা ডিভাইসের ভিতরে সংরক্ষণ করা হয় এখন আক্রমণকারী বার্তা পাঠাতে সক্ষম যাকে আমরা এখন প্লেইন টেক্সট হিসাবে বলি এই এনক্রিপশন অ্যালগরিদমটি কার্যকর করার জন্য এবং সাইফার টেক্সট সংগ্রহ করার জন্য আক্রমণকারীর উদ্দেশ্য হল ডিভাইসের ভিতরে সংরক্ষিত গোপন কীটি বের করা তাই আক্রমণকারী যা করবে তা হল প্রথমে সে কিছু নির্দিষ্ট বার্তা তৈরি করবে এবং ডিভাইসে পাঠাবে এবং ডিভাইসটিকে একটি এনক্রিপশন তৈরি করতে বাধ্য করবে যাতে এনক্রিপশনটি এনক্রিপশন অ্যালগরিদমের মধ্য দিয়ে যাবে যা ডিভাইসে প্রয়োগ করা হয়েছে এবং আপনাকে সাইফার টেক্সট দিতে হবে আমরা এই বিশেষ সাইফার টেক্সটকে ফল্ট ফ্রি সাইফার টেক্সট হিসেবে বলি পরবর্তীতে আক্রমণকারী যা করে তা হল যে সে ডিভাইসে একই এনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে একই বার্তা একই প্লেইন টেক্সট পাঠায় কিন্তু এইবার ডিভাইসটি সেই নির্দিষ্ট বার্তাটিকে এনক্রিপ্ট করার সময় আক্রমণকারীটি সম্পাদনে একটি ত্রুটি ঘটাবে যে দোষটি কী করবে তা হল যে এটি গণনার সময় কয়েকটি বিট টগল করবে বা এটি কয়েকটি নির্দেশ এড়িয়ে যাবে বা এটি কার্যকর করার সময় কোন অপারেশনটি চালানো হচ্ছে তা ম্যানিপুলেট করবে এই ত্রুটি বা এই ত্রুটির ফলে যে সাইফার টেক্সট প্রাপ্ত হয় তা ভুল হবে তাই আক্রমণকারীর একটি ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট থাকবে যা আসল ফল্ট ফ্রি সাইফার টেক্সট থেকে আলাদা দেখায় তাই আমাদের কাছে দুটি সাইফার টেক্সট আছে একটি ফল্ট ফ্রি সাইফার টেক্সট এবং একটি ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট এবং উভয় সাইফার টেক্সটই মূলত আলাদা এখন আক্রমণকারী ফল্ট ফ্রি সাইফার টেক্সট এবং ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট বিশ্লেষণ করবে এবং এর থেকে সিক্রেট কী বের করবে তাই এখানে দুটি জিনিস দেখতে হবে প্রথমত আক্রমণকারী কীভাবে একটি এনক্রিপশনের সময় দোষ প্ররোচিত করবে এবং দ্বিতীয়ত কিভাবে আক্রমণকারী ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট এবং ফল্ট ফ্রি সাইফার টেক্সট থেকে সনাক্ত করবে গোপন কী কী প্রকৃতপক্ষে দোষটি ইনজেকশন করার জন্য সাহিত্যে বেশ কয়েকটি উপায় প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে কিছু অত্যন্ত সস্তা এবং আপনি আসলে 1000 ডলারের কম দিয়ে এটি করতে সক্ষম হতে পারেন যখন অন্যান্য কৌশলগুলি ফল্ট ইনজেকশন ছিল অনেক বেশি ব্যয়বহুল সুতরাং ব্যয়বহুল উপায়গুলি এমন কিছু দেখাবে যেখানে আমাদের একটি লেজার থাকবে তাই আমরা সেই ডিভাইসটি রাখব যা আক্রমণকারী এই নির্দিষ্ট ডিভাইসে লেজার এবং ফায়ার লেজারে আগ্রহী এখন এই লেজারটি যখন ডিভাইসের নির্দিষ্ট কোনো দিকে নির্দেশ করা হয় তখন সাইফারের গণনার সময় কিছু বিট টগল করবে এবং এইভাবে ত্রুটি সৃষ্টি করবে একইভাবে বিদ্যুত খরচে ইনজেকশন দিয়ে বা সেই নির্দিষ্ট ডিভাইসের ঘড়ির উৎসে ত্রুটি থাকার দ্বারাও একটি ত্রুটি প্ররোচিত হতে পারে তাই যখন আমাদের বিদ্যুৎ খরচে কোনো সমস্যা হয় তখন কী ঘটে তা হল এই ত্রুটি বা এই ত্রুটিটি আবার ডিভাইসের অবস্থাকে টগল করতে পারে যার ফলে একটি ভুল বা ত্রুটিপূর্ণ গণনা হয় একইভাবে ডিভাইসের ঘড়ির উৎসে একটি ত্রুটি একটি সেটআপ বা হোল্ড লঙ্ঘন তৈরি করতে পারে যা সেই ডিভাইসের অপারেশনে একটি ত্রুটি ইনজেক্ট করে অন্যান্য কৌশলগুলিও রয়েছে যা পরীক্ষা করা হয়েছে যেমন তাপমাত্রার ব্যবহার একটি ডিভাইসের তাপমাত্রা বৃদ্ধি করে কারণ আমরা জানি যে ডিভাইসে ত্রুটিগুলি প্ররোচিত করবে তবে পরীক্ষায় দেখায় যে তাপমাত্রা ব্যবহার করে ইনজেকশনের ত্রুটিগুলি অন্যের তুলনায় পাওয়ার গ্লিচিং বা ক্লক গ্লিচিং এর কৌশল অর্জন করা আরও কঠিন সুতরাং এটি ঘড়ির গ্লিচিং ব্যবহার করে ফল্ট ইনজেকশনের একটি উদাহরণ তাই আমাদের এখানে যা আছে তা হল একটি AES বাস্তবায়ন এখন এই AES বাস্তবায়ন একটি সাধারণ পাঠ্য এবং গোপন কী নেয় এবং আপনাকে একটি সাইফার পাঠ্য দেয় এখন এই AES বাস্তবায়ন ইনপুট একটি ঘড়ি উৎসের পাশাপাশি একটি রিসেট সংকেত হিসাবে নেয় এখন এই AES কার্যকর করার সময় একটি নির্দিষ্ট সময়ে একটি ত্রুটি প্ররোচিত করার জন্য আমরা যা করি তা হল আমাদের একটি মাল্টিপ্লেক্সার রয়েছে যা একটি ধীর ঘড়ি এবং একটি দ্রুত ঘড়ির মধ্যে মাল্টিপ্লেক্স করে তাই যখনই একজন আক্রমণকারী একটি ফল্ট প্ররোচিত করতে চায় সে এই মাল্টিপ্লেক্সারের জন্য এই নির্বাচিত লাইনের মান 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তন করবে এবং এর ফলে একটি ত্রুটি সৃষ্টি করবে সুতরাং এই ডিভাইসটির নামমাত্র অপারেশনে সাধারণত যা ঘটবে তা হল আমাদের কাছে একটি ধীর ঘড়ি থাকবে যা এর মধ্য দিয়ে চলে যায় তাই এর অর্থ হল এই মাল্টিপ্লেক্সারের জন্য নির্বাচিত লাইনটি শূন্য এবং তাই আপনার এটির মধ্য দিয়ে যাওয়া একটি ধীর ঘড়ি থাকবে এবং AES হল একটি ধীর ঘড়িতে কর্মক্ষম এখন যখন আক্রমণকারীরা 1 তে স্যুইচ করে তাই মুহূর্তের মধ্যে আমাদের কাছে একটি দ্রুত ঘড়ি থাকবে যা AES ঘড়ির ইনপুটে ঠেলে দেওয়া হয় এবং মুহূর্তের মধ্যে AES দ্রুত ঘড়ি ব্যবহার করে খুব উচ্চ হারে কাজ করছে তাই এই দ্রুত ঘড়িটি এই AES সার্কিটের বিভিন্ন গেটের সেটআপ এবং ধরে রাখার সময় লঙ্ঘন করে যার ফলে একটি ত্রুটিপূর্ণ আউটপুট হয় এখন এই ত্রুটিপূর্ণ আউটপুট হেন এই AES হার্ডওয়্যারের আউটপুটে প্রচার করে যার ফলে একটি ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট হয় সুতরাং এখানে এই বিশেষ চিত্রটি একটি ফল্টের প্রভাব দেখায় তাই আমরা যদি এই নির্দিষ্ট অঞ্চলে হাইলাইট করি তবে আমরা দেখতে পাচ্ছি যে এটির মান 0x2829E তাই এই ফলাফলটি যখন কোনও ত্রুটি নেই যা এখন উপস্থিত থাকে যদি আমরা কেবল ইনজেকশন করি ঘড়ির কাঁটার মতো জিনিসের কারণে আমরা যা দেখি তা হল 282 এর এই মানটি 292 এ পরিবর্তিত হয়ে যায় তাই আমরা এখানে যা লক্ষ্য করি তা হল এক বিট আসলে টগল হয়েছে সুতরাং এখানে 8 এর পরিবর্তে এটি একটি 9 হয়ে গেছে যা নির্দেশ করে যে এই বিশেষ নিবলের LSB বিটটি আসলে পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনটি প্ররোচিত করা ত্রুটির কারণে ঘটেছে সুতরাং বিভিন্ন ধরণের ফল্ট মডেল রয়েছে যার মধ্যে সবচেয়ে সাধারণ একটি বিট ফল্ট মডেল আছে তাই আমরা এখানে একটি বিট ফল্ট মডেল দেখেছি যেখানে ঠিক একটি একক বিটকে বিট ফল্ট মডেল সংশোধন করা হয়েছে উদাহরণ হিসাবে এখানে দেখা যাচ্ছে আপনার কাছে একটি সাইফারে স্টেট করুন যার একটি মান 8823124345 বিট ফল্ট মডেলে আমরা ধরে নিই যে আক্রমণকারী খুব নিখুঁতভাবে একটি ফল্ট ইঞ্জেকশন করতে সক্ষম হবেন বরং এখানে এক বিট দ্বারা সংশোধন করা হয়েছে সুতরাং উদাহরণস্বরূপ এখানে 23 এখন 33 হয়ে গেছে যা 1 বিট যা সাইফারের অবস্থা পরিবর্তন করেছে তাই আমরা এটিকে বিট ফল্ট মডেল হিসাবে কল করি আরেকটি ফল্ট মডেল বাইট ফল্ট মডেল হিসাবে পরিচিত এখানে আমরা যা অনুমান করি যে এই পুরো রাজ্যে 1 বাইট পরিবর্তন করা হয়েছে তাই আমাদের কাছে 8823124345 এর মত রয়েছে যা 8836124345 এ পরিবর্তিত হয়েছে মূলত এই 23টি 36 হয়ে গেছে তাই এখানে অনুমানটি এই নির্দিষ্টটির মধ্যে 23 এর বাইট এটি অন্য 255টি ভিন্ন মানের যেকোনো একটিতে পরিবর্তিত হতে পারে কিন্তু অন্যান্য বাইট যেমন 88 12 43 এবং 45 ফল্ট দ্বারা প্রভাবিত হয় না তৃতীয় ফল্ট মডেল যা সব থেকে বেশি ব্যবহারিক হল মাল্টিপল বাইট ফল্ট মডেল এখানে আমরা দেখছি যে ফল্টটি একটি একক বাইটের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আসলে 1 বাইটের বেশি ছড়িয়ে পড়তে পারে তাই এই বিশেষ উদাহরণে আমরা যা দেখছি তা হল 23টি 36 হয়েছে একইভাবে 45 এই একাধিক ত্রুটির কারণে 33 এ পরিবর্তিত হয়েছে এই ফল্ট মডেলগুলি আসলে আক্রমণকারীর জটিলতা এবং ক্ষমতাকে প্রভাবিত করে এখন যদি একজন আক্রমণকারী একটি বিট ফল্ট ইনজেক্ট করতে সক্ষম হয় যা ঠিক 1 বিট ফল্টে ঠিকভাবে পরিবর্তন করে তবে আক্রমণটি অত্যন্ত সহজ হয়ে যায় অন্যদিকে বাস্তবে এমন একটি বিট ফল্ট ইনজেকশন করা অনুশীলনে অত্যন্ত কঠিন অন্যদিকে একাধিক বাইট ফল্ট ইনজেকশন করা অনেক বেশি সহজ এবং আক্রমণকারী এই ধরনের একাধিক বাইট ফল্টকে আরও সহজে ইনজেক্ট করতে সক্ষম হবে তবে একটি ব্যবহার করে গোপন তথ্য বের করে একাধিক বাইট ফল্ট আরও কঠিন আমরা এখানে যা দেখছি তা হল আমরা মাল্টি বাইট ফল্ট থেকে বিট ফল্ট মডেলে যাওয়ার সাথে সাথে আক্রমণটি অনেক সহজ হয়ে যায় অন্যদিকে আক্রমণের ব্যবহারিকতা কমতে শুরু করে সুতরাং একাধিক বাইট মডেল ব্যবহার করা আক্রমণগুলি বিট ফল্ট মডেল ব্যবহার করে এমন আক্রমণগুলির তুলনায় বেশি ব্যবহারিক এটি এই কারণে যে একাধিক বাইটে ত্রুটিগুলি ইনজেকশন করা সহজ এবং তারপরে একটি একক বিটে ত্রুটিগুলি ইনজেক্ট করা সহজ তাই আসুন আরএসএ পাবলিক কী সাইফারে একটি জনপ্রিয় ফল্ট আক্রমণের দিকে নজর দেওয়া যাক এখন RSA ডিক্রিপশন এইভাবে কাজ করে তাই আমাদের কাছে y আছে যা সাইফার টেক্সট এবং আমরা একটি গোপন কীতে রিসেট করি যা একটি ya mod n আপনাকে প্লেইন টেক্সট x দেবে সাধারণত a এর মান বেশ বড় হবে এটি প্রায় 1024 বিট ডিক্রিপশন হবে যা একটি সূচকীয় অ্যালগরিদম দিয়ে করা হলে আপনাকে x এর একটি মান দেবে এখন আসুন আমরা একটি নির্দিষ্ট এবং খুব সাধারণ ফল্ট আক্রমণ দেখি যেখানে একজন আক্রমণকারী 1 বিট নির্ধারণ করতে পারে যা প্রাইভেট কী a এর 1 বিট এখন আক্রমণকারী যা করবে তা হল সে প্রথমে একটি বিট ফল্ট মডেল বিবেচনা করবে যেখানে এই RSA ডিক্রিপশন কার্যকর করার সময় h 1 বিটকে 0 থেকে 1 ডানদিকে যেতে বাধ্য করে তাহলে তার মানে যদি a এর বিট 0 হয় তবে সে একটি বিট ফল্ট ইনজেক্ট করবে এবং সেই নির্দিষ্ট বিটটিকে 1 এ পরিবর্তন করবে অন্যদিকে যদি সেই ith বিটে a এর মান 1 হয় তাহলে আক্রমণকারীর ফল্ট a এর মানকে জোর করবে 0 তে যান আসুন বলি যে a এর মান 0110 বলার সমান এবং ith বিট আমরা i এর মান 2 হিসাবে গ্রহণ করব তাই আমরা বিট ফল্ট মডেলটি বিবেচনা করছি এবং তাই আক্রমণকারী এই নির্দিষ্ট বিটটিকে লক্ষ্য করে উদাহরণ স্বরূপ সে এই বিটের উপর তার লেজার রশ্মি ফোকাস করবে এবং এই বিটটিকে 1 এর মান থেকে 0 এর ত্রুটিপূর্ণ মানতে পরিবর্তন করবে সুতরাং এটি a এর ত্রুটিপূর্ণ মান উল্লেখ্য যে সে আক্রমণকারী a এর মান জানে না কারণ a আসলে ডিভাইসের মধ্যে এম্বেড করা আছে কিন্তু বরং সে কোনোভাবে এই বিট পরিবর্তন করতে পারে এমন একটি ত্রুটি কীভাবে ইনজেকশন করতে হয় তা খুঁজে বের করেছে তাই বিট না জেনেই বিটটির মান কী আক্রমণকারী এই বিটের ith মান টগল করার জন্য কোনওভাবে একটি ফল্ট ইনজেকশন করেছে তাই আমরা এই বিশেষ উদাহরণটি নিয়েছি যেখানে a এর মান আছে 0110 এবং আক্রমণকারী কোনোভাবে ত্রুটির কারণে a এর মান 0010 এ পরিবর্তন করেছে এখন ডিক্রিপশন স্বাভাবিক হিসাবে চলে যখন ফল্টটি ইনজেক্ট করা হয় না x বেস 2 মোড n থেকে 0110 এর পাওয়ার y এর মান থাকবে যখন ফল্টটি ইনজেকশন করা হলে সে একটি ভুল মান পাবে যা আমরা এটি হিসাবে চিহ্নিত করি যা 0010 থেকে বেস 2 মোড n এর পাওয়ার y হবে সুতরাং আমরা যা সনাক্ত করি তা হল x এবং x এর মান ভিন্ন হতে চলেছে এখন আক্রমণকারীর অবস্থানে যা আছে এই দুটি মান x এবং x এটি গঠন করে তাকে সনাক্ত করতে হবে যে এই ith বিটের আসল মানটি 1 হওয়া উচিত এটি করার জন্য আমরা প্রথম জিনিসটি লক্ষ্য করি যে যদি আমরা একটি এবং বিয়োগ করি a আমরা 6 2 পাব যা মূলত 4 অন্যদিকে আমরা বলি যে a এর মান ছিল 2 ইনজেক্ট করার একটি ফল্ট তাই এটি একটি শর্ত ছিল এবং আমরা এখন ধরে নিচ্ছি যে a এর মান 2 আছে এবং 2টি অবস্থানের সমান একটি ফল্ট ইনজেক্ট করে আক্রমণকারী কোনোভাবে এই মত একটি 6 পরিবর্তন করতে সক্ষম হয়েছে এখন এই বিশেষ ক্ষেত্রে তিনি একটি - a হতে 2 - 6 পেতেন 4 ডানদিকে সমান হবে সুতরাং আপনি এখানে যা দেখছেন তা হল a - a হয় সমান 2 I যেখানে I এই ক্ষেত্রে 2 বা 2 I সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আসল মান 1 বা 0 ছিল কিনা তার উপর নির্ভর করে হয় 2 I বা একটি 2 I একটি ধনাত্মক মান পাবে যাইহোক আক্রমণকারীর কাছে যা আছে তা হল x এবং x তাহলে কিভাবে এই পার্থক্য 2 I বা 2 I পায় সুতরাং এটি করার জন্য সে যা করে তা হল সে x নেয় এবং সে x দ্বারা নিম্নরূপ তৈরি করে সুতরাং আমাদের কাছে x আছে এবং এটিকে x দ্বারা ভাগ করি তাই অপরিহার্যভাবে আপনি ya mod n ভাগ করে ya mod n এটি ya - a mod n ঠিক তাই ছাড়া আর কিছুই নয় এটি মূলত হয় y 2 I mod n যদি এখানে ith বিটের মান 1 থাকে বা সে y 2 I mod n এর মান পাবে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে x এবং x ভাগ করলে হয় তাকে y 2 I mod n বা y 2 I mod n এর একটি মান দেবে সুতরাং যেহেতু আক্রমণকারীও y এর মান জানে যেটি সাইফার টেক্সট সে সে প্রাক গণনা করতে পারে y 2 I mod n এর পাশাপাশি y 2 I এর মান কী mod n এবং x এবং x দেওয়া হলে তিনি নির্ধারণ করতে পারেন যে এটি হয় এই কেস এবং এটি অনুমান করতে পারে যে ith বিটটি 1 বা a 0 ছিল এইভাবে আক্রমণকারী গোপন কী 1 বিট প্রাপ্ত হবে একইভাবে মিথ্যা এবং অন্য প্রতিটি বিট ইনজেকশনের মাধ্যমে আক্রমণকারী ধীরে ধীরে গোপন কীটির প্রতিটি বিট পুনরুদ্ধার করতে সক্ষম হবে সুতরাং আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল এই আক্রমণটি অত্যন্ত সহজ যদি আক্রমণকারী RSA এর গোপন কীটিতে 1 বিট ফল্ট ইনজেক্ট করতে সক্ষম হয় সুতরাং এই আক্রমণের ব্যবহারিকতার দিকে তাকালে এটি এতটা সহজ হবে না কারণ বিট মিথ্যা ইনজেকশন করা প্রথমত কঠিন এবং এই বিশেষ ক্ষেত্রে আক্রমণকারীকে প্রচুর পরিমাণে ত্রুটিগুলি ইনজেকশন করতে হবে তাই যদি মূল দিকটি বলা হয় 1024 বিট গোপন কীটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার জন্য তাকে 1024 বিট মিথ্যা ইনজেকশন করতে হবে তাই আরএসএ তে আরও অনেক আক্রমণ হয়েছে তাই আরএসএ তে আরও অনেক দোষ আক্রমণ হয়েছে যা অনেক বেশি দক্ষ হয়েছে এবং যা আরও দক্ষতার সাথে আরএসএ ডিভাইস থেকে গোপন কী বের করতে সক্ষম হয়েছিল কিন্তু আমরা সেই বিবরণগুলিতে যাব না এবং আমি চলে যাব এটি আগ্রহী পাঠকদের জন্য প্রকৃতপক্ষে কাগজপত্রের দিকে তাকান যা এটি অনুসরণ করে এবং বিভিন্ন আক্রমণের দিকে নজর দেয় ধন্যবাদ